ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স I এর দ্বিতীয় লেকচারের তোমাদের সকলকে স্বাগত এবং আজকে আমরা মিন ভ্যালু উপপাদ্য নিয়ে আলোচনা করব তাই চলো আগে আমরা দেখে নেই আমরা যে বিষয়গুলি আগে পড়ে এসেছি অতএব আমরা এবার লেগরেঞ্জ এর মিন ভ্যালু উপপাদ্য দেখব এবং এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি রোল'স উপপাদ্যের Rolle's Theorem উত্তরসূরী এবং এর আরেকটি রূপ আছে যাকে বলা হয় কচি মিন ভ্যালু উপপাদ্য যা আমরা আজকের লেকচারের আলোচনা করব তাই পূর্বের লেকচারের বিষয়গুলি একটু স্মরণ করে নেওয়া যাক একটি ফাংশন f যদি কন্টিনিউয়াস হয় ab এই ব্যবধান এর মধ্যে এবং ডিফারেন্সিএবেল হয় ab এই খোলা ব্যবধান এর মধ্যে এবং ফাংশনটির মান সমান হয় a ও b বিন্দুতে তাহলে একটি বিন্দু c থাকবে ab ব্যবধান এর মধ্যে যেখানে ডেরিভেটিভটি উধাও হয়ে যাবে জ্যামিতিক বর্ণনাটি ছবি থেকে খুবই পরিষ্কার আমাদের একটি ফাংশন f আছে যেটি কন্টিনিউয়াস ডিফারেন্সিএবেল ও যার মান a ও b বিন্দুতে সমান তাহলে একটি বিন্দু c থাকবে যেখানে ট্যানজেন্ট x axis এর সাথে সমান্তরাল তাই এখন যদি আমরা লেগরেঞ্জ এর মিন ভ্যালু উপপাদ্য দেখি তাহলে আমাদের কাছে একটি ফাংশন f আছে যা কন্টিনিউয়াস আগের পরিস্থিতির মতই এটি আমরা রোলস উপপাদ্য এ দেখেছি এবং এই মুক্ত ব্যবধান ab এর মধ্যে ডিফারেন্সিএবেল তৃতীয় পরিস্থিতি যেখানে ফাংশনটির মান দুটো অন্তিম বিন্দুতে সমান সেটির এখানে প্রয়োজন নেই তাই এটি আরো বেশি স্মরণ এবং বাধা নিষেধ কম রয়েছে এবং এক্ষেত্রে অন্তত একটি বিন্দু c থাকবে ab এরমধ্যে এমন ভাবে যাতে f b f ab a সমান হয় ওই ডেরিভেটিভ এর সাথে c বিন্দুতে প্রথমে আমরা লেগরেঞ্জ এর মিন ভ্যালু উপপাদ্য এর জ্যামিতিক বিশ্লেষণ করবো তাই আমাদের কাছে যদি একটি ফাংশন থাকে জেটি কন্টিনিউয়াস ও ডিফারেন্সিএবেল ab ব্যবধান এর মধ্যে এবং সেই ক্ষেত্রে আমরা ভাগফলটির মান দেখব তাই এই দুটি বিন্দু কে তোমরা যদি যোগ করো তাহলে আমরা একটি সরলরেখা পাব এবং আমাদের এই সরলরেখাটির নতি নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে আমি যদি একটি ত্রিভুজ ধরি যার উচ্চতা হবে f কারণ এখান থেকে সেই বিন্দুর দূরত্ব f এবং এখান থেকে অপরটি দূরত্ব f তাই f b f হচ্ছে ত্রিভুজটির উচ্চতা এবং তার বেসটি হল b a কারণ এই অব্দি এদের পরিধি b ও a তাই এইখানে এদের দূরত্ব b a এবং আরেকটি হলো fb f তাই এই ক্ষেত্রে ভাগফলটি fb f হবে b a যে লম্ব কে ভাগ করলে আমরা এই ট্যানজেন্টটির অ্যাঙ্গেল পাব অতএব এই ক্ষেত্রে এটি সরলরেখাটির ঢাল দেখাচ্ছে যেটি আমরা পেয়েছি দুটি অন্তিম বিন্দুকে যোগ করার ফলে এবং উপপাদ্য অনুযায়ী এরমান হবে c' এর জ্যামিতিক অর্থ হলো যে সেখানে অন্তত একটি ট্যানজেন্ট থাকবে এই ক্ষেত্রে আমরা তিনটে ট্যানজেন্ট দেখেছি জেটি এই সরলরেখার সাথে সমান্তরাল তাই লেগরেঞ্জ মিন ভ্যালু উপপাদ্য আমাদের জানায় যে অন্তত একটি বিন্দু থাকবে যেখানে ট্যানজেন্টটি সরলরেখাটির সাথে সমান্তরাল তাই এখানে আমি লিখেছি যে সেখানে অন্তত একটি ট্যানজেন্ট থাকবে এই ব্যবধান এর মধ্যে যেটি এই সরলরেখাটির সাথে সমান্তরাল হবে প্রমাণটা খুবই সহজ যদি আমরা ফাংশনটিকে এইরূপে লিখি xfx fb f ab ax তাই আমরা যদি খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখি এই ফাংশনকে তাহলে দেখব যে এটি আসলে দুটি ফাংশনের বিয়োগফল তাই f যদি কন্টিনিউয়াস হয় এই আবদ্ধ ব্যবধান ab তে এবং ডিফারেন্সিএবেল হয় এই খোলা ব্যবধান ab তে এবং x একটি ফাংশন জেটি কন্টিনিউয়াস ও ডিফারেন্সিএবেল এই ব্যবধান এর মধ্যে তাহলে এই বিয়োগফল টির এই ব্যবধান এর মধ্যে কন্টিনিউয়াস ও ডিফারেন্সিএবেল হবে অতএব ফাংশনটির ব্যবস্থাপনার জন্য আমরা উদাহরণস্বরূপ ধরছি যে a বিন্দুতে ও b বিন্দুতে রয়েছে এবং সে দুটির মান সমান কিনা তা আমরা দেখব তাই ধরা যাক এর রূপ a বিন্দুতে হল fa fb f ab aa এটাকে যদি আমরা সরল করি তাহলে তা দাঁড়ায় b f a a f এবং তার থেকে আমরা যদি a f b a f বিয়োগ করি এবং তাকে ভাগ করব b a দাঁড়া তাই a f বাতিল হয়ে যাবে এবং আমরা পাব b f a a f যাকে b a দ্বারা ভাগ করব এটাকে যদি আমরা সরল করি আমরা দেখব b f b a f b b f bb f a b a তাই এই ক্ষেত্রে b f পরস্পর বাতিল করে দেয় এবং আমরা পাই b f a a f b b a আগের ক্ষেত্র আমরা পেয়েছি b f a a f b b a তাই ফাংশনটি সমান মান নিচ্ছে a ও b বিন্দুতে এবং আমরা যদি পুনরায় রোলস উপপাদ্যের বিষয়গুলি দেখি তাহলে আমরা দেখব যে কন্টিনিউটি ও ডিফারেন্সিএবিলিটি ছাড়া ফাংশনটির অন্তিম বিন্দুতে মান সমান হওয়া প্রয়োজন তাই এই ক্ষেত্রে f ফাংশনটি রোল'স উপপাদ্যের সবকিছু মান্য করছে এবং তথাপি আমরা রোলস উপপাদ্য ফাংশন ϕ এর উপর প্রয়োগ করতে পারি এখন আমরা কী পাব যদি আমরা ধরি ϕ এর ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ থেকে ধ্রুবক এর মান বিয়োগ করলে যা দাঁড়ায় ϕ তার সমান তাই এই ক্ষেত্রে fb f যখন আমরা b a দ্বারা ভাগ করব এবং x এর ডেরিভেটিভ হবে 1 এবং রোলস উপপাদ্য আমাদের বলছে একটি বিন্দু থাকবে যেখানে ফাংশনটির ডেরিভেটিভ এর মান শূন্য তাই এই ক্ষেত্রে আমরা যদি রোলস উপপাদ্য প্রয়োগ করি তাহলে ϕর মান দাঁড়াবে 0 এবং কোন একটি বিন্দু c যা অন্তর্বর্তী ব্যবধান ab এর মধ্যে আছে এবং তা যথাযথভাবে বলছে যে তার মান শূন্য এবং সেটিকেই আমরা বলে থাকি ল্যাগরেঞ্জ মিন ভ্যালু উপপাদ্য যেখানে f এর মান হবে fb fb a0 তাই এই ফাংশনটির সঠিক গঠন খুবই গুরুত্বপূর্ণ ল্যাগরেঞ্জ মিন ভ্যালু উপপাদ্য প্রমাণ করার জন্য এবং এই ক্ষেত্রে রোলস উপপাদ্যের সবকটি বৈশিষ্ট্য পরিপূর্ণ করে এবং তাই আমরা এই উপপাদ্যটি এই ফাংশন এর উপর প্রয়োগ করতে পারি এবং যথাযথ উত্তর পেতে পারি অতএব আরেকটি ধরন আছে যেটাকে আমরা বলে থাকি কচি মিন ভ্যালু উপপাদ্য তাই এখানে আমরা দুটো ফাংশন ধরবো তাই যদি ধরা যায় f ও g দুটি ফাংশন যেটি কন্টিনিউয়াস আবদ্ধ ব্যবধান ab এর মধ্যে এবং ডিফারেন্সিএবেল একটি খোলা ক্ষেত্র ab এর মধ্যে এবং আরেকটি বিষয় যে g যেটি হল g এর ডেরিভেটিভ তা উধাও হয়ে যাচ্ছে না এবং এই ব্যবধান এর মধ্যে অন্তত একটি বিন্দু c এমনভাবে থাকবে যাতে আমরা দেখাতে পারি fb fgb g এর মান সমান হবে f ও g এর ডেরিভেটিভ এর সাথে c বিন্দুতে প্রমাণটি আগের ক্ষেত্রে অনুরূপ এবং এই ক্ষেত্রে আমরা ফাংশনকে এমন ভাবে লিখব যাতে ϕ সমান f x f এর থেকে ভাগফল বিয়োগ করবো যা আমরা কচি মিন ভ্যালু উপপাদ্য থেকে পাব এবং গুন করব g x g এর সাথে অতএব আবারো আমরা একই যুক্তি দেবো যে f ও g এই বদ্ধ ব্যবধান এর মধ্যে কন্টিনিউয়াস এবং খোলা ব্যবধান a b এরমধ্যে ডিফারেন্সিএবেল অতএব এই ব্যবধান এর মধ্যে কন্টিনিউয়াস ও ডিফারেন্সিএবেল এছাড়াও আমরা যদি এর মান দেখতে চাই a বিন্দুতে তাহলে তা দাঁড়ায় f a f যা হলো 0 এবং g a g ও হল 0 তাই বলতে পারি ϕ হল 0 এবং ϕ যা হল f b f এবং gb g অতএব এই g b g নিজেদের বাতিল করবে এবং f b f ও নিজেদের বাতিল করে অবশেষে পড়ে থাকবে 0 তাই এই ক্ষেত্রে ϕ সমান 0 এবং ϕ সমান 0 এবং রোল'স উপপাদ্যের সবকটি পরিস্থিতি সম্পূর্ণ করে অতএব এই ক্ষেত্রে আমরা এই উপপাদ্য ϕ উপর প্রয়োগ করতে পারি তাই রোলস উপপাদ্য আমরা প্রয়োগ করব কিন্তু তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে যেমন পূর্বনির্ধারিত কারণ g b g এর মান যেন শূন্য না হয় অর্থাৎ g ও g সমান হবে না এবং প্রশ্ন এটাই যে এ দুটির মান কেন সমান হবে না আমরা এরকম কোন বিধি নিষেধ প্রয়োগ করিনি কচি মিন ভ্যালু উপপাদ্য এর ক্ষেত্রে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন g এই ব্যবধান এর মধ্যে কোথাও উধাও হয়ে যায় না অতএব যদি g ও g যদি সমান হয় তাহলে আমরা রোলস উপপাদ্য ব্যবহার করতে পারব যেটা আমাদেরকে বলবে যে একটি বিন্দু c থাকবে একটি খোলা ব্যবধান a b এর মধ্যে যেখানে ডেরিভেটিভটি উধাও হয়ে যাবে কিন্তু আমাদের এই উপপাদ্যের ধারণা অনুযায়ী g কোথাও উধাও হবে না এই ব্যবধান এর মধ্যে তাই এই দুটো সমান হতে পারে না তাই কখনো এরকম পরিস্থিতি আসবে না যেখানে g ও g এক হবে না এবং এই দুটির মান ইনফিনিটি হবে তাই এই ফাংশনকে আমরা সংজ্ঞা দিতে পারি এই বলে যে ফাংশনটি ডিফারেন্সিএবেল এবং এটি কন্টিনুওস ϕও ϕ এর মান সমান হবে তাই রোলস উপপাদ্যের সবকটি শর্তই ϕ ফাংশনটি সম্পূর্ণ করছে তাই আমরা যদি রোলস উপপাদ্য প্রয়োগ করি এই ফাংশনটির উপরে তাহলে আমরা এর যথার্থ উত্তর পাবো কারণ ϕ হবে f এর ডেরিভেটিভ এবং এটি একটি ধ্রুবক এবং এ থেকে আমরা এই সংজ্ঞা ও ডেরিভেটিভটি বিয়োগ করবো অতএব এটা আবার কি হবে আমরা সরাসরি বিষয়টিকে যদি দেখি তাহলে আমরা লিখতে পারি ϕxfx fb fagb gagx এবং রোলস উপপাদ্য আমাদের বলে যে যখন x এর মান c হবে তখন এটির ভ্যালু হবে 0 তখন আমরা কী পাব এখানে ϕ কে যখন g দ্বারা ভাগ করব তখন আমরা পাব fb f g g এটাকেই বলা হয় কাউচি মিন ভ্যালু উপপাদ্য তাই এখন যদি আমরা এর জ্যামিতিক ফটো দেখতে চাই তাহলে আমরা এই বৃত্তটাকে লিখতে পারি xg যেখানে g একটি ফাংশন কিন্তু এখানে আমরা একটি t এর সংযোজন করেছি যেটাকে সাধারণত ব্যবহার করা হয় এই ধরনের বৃত্তের জন্য এবং y সমান আরেকটি ফাংশন f এর সাথে এবং এখানে t পরিবর্তন ঘটে a থেকে b পর্যন্ত এই ব্যবধানে তাই এই বৃত্তটিকে আমরা পাব যদি আমরা t এর মানের পরিবর্তন করি উদাহরণস্বরূপ যদি t a হয় তাহলে আমরা এর x কোঅর্ডিনেট হবে g এবং y কোঅর্ডিনেট হল f এই বিন্দুতে তাই এখানে এই বিন্দুতে g f পাচ্ছি এবং আমরা যদি t এর মান গুলিকে পরিবর্তন করি তাহলে আমরা সেই বৃত্তটিকে পাবো এবং অবশেষে যখন t এর মান b হবে তখন আমরা পাব g f সুতরাং এখন জ্যামিতিক অর্থ আগের ফলাফলের অনুরূপ ল্যাগরাঞ্জ মিন ভ্যালু উপপাদ্য সুতরাং তারা যদি আমরা এই রেখাংশ দ্বারা এই দুটি পয়েন্টে যোগদান করি তাহলে এই উপপাদ্যটি বলে সুতরাং প্রথমে এই লাইন সেগমেন্টের নতি এই দ্বারা দেওয়া হবে fb f g b g কারণ আমরা আগে আলোচনা করেছি একই যুক্তির কারণে উচ্চতা হবে f b f এবং এই ত্রিভুজটির বেস হবে g b g সুতরাং এটি এই রেখাংশের নতি এবং তারপর এখানে ডানদিক বলছে যে এই বক্ররেখায় অন্তত একটি বিন্দু থাকবে যেখানে স্পর্শক এই কোসেন্ট রেখার সমান্তরাল হবে সুতরাং যদি আপনি ভালো ভাবে লক্ষ্য করেন তবে এই f g c কিছুই নয় কিন্তু স্পর্শক রেখার নতি c বিন্দুতে কারণ নতি গণনা করা হবে এখানে কোন সময়ে dy dx সমান প্রতি প্যারামেট্রিক বক্ররেখা জন্য তাই এইহতে হবে dydt এবং dxdt দ্বারা বিভক্ত বা y দ্বারা x বিভক্ত এবং এই y হল মূলত f সুতরাং এখানে আপনার f ওভার g আছে এবং এই উপপাদ্যটি বলে যে ইন্টারভ্যালে কোথাও একটি বিন্দু থাকবে সুতরাং t সমান c সুতরাং আমরা এই নতিটি এখানে এই স্পর্শক রেখা পাব f এ c gcদ্বারা বিভক্ত এবং এখন আমি আজকে যা শিখেছি তা এই মুহুর্তে খুব দ্রুত সংক্ষেপে বলি সুতরাং আমরা সাধারণীকৃত মিন ভ্যালু উপপাদ্য নিয়ে আলোচনা করি যেটি ছিল fb fgb gfcgc এবং এখন কি হবে যদি x x সুতরাং g x x মানে এখানে আপনার এই g b b আছে এবং এই g a a এবং g এখানে মাত্র 1 হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা কি পেতে পারি ল্যাগরাঞ্জ মিন ভ্যালু উপপাদ্যটির উপসংহারটি হবে fb fb afc সুতরাং এই বিশেষ ক্ষেত্রে যখন আমরা g x x নেব তখন ল্যাগরাঞ্জ মিন ভ্যালু উপপাদ্য পাব এবং এই ল্যাগরাঞ্জ মিন ভ্যালু উপপাদ্যের কি হবে যদি আমরা পুট করি b f আমাদের অতিরিক্ত শর্ত আছে রোল'স থিওরিয়াম সুতরাং f b f এখানে এই পরিমাণটি হয়ে যাবে 0 এবং তারপর আমরাপাব fc 0 সুতরাং এটি সাধারণীকৃত গড় মান উপপাদ্য এবং একটি বিশেষ ক্ষেত্রে যদি আমরা ফাংশনটি গ্রহণ করি তবে আমরা g x x ল্যাগরাঞ্জ মিন ভ্যালু উপপাদ্যটি পাব এবং আবার যদি আমরা আরেকটি শর্ত যুক্ত করি যে f b f আমরা রোল'স মিন ভ্যালু উপপাদ্য পাব যা fc 0 এখন আমরা যাচ্ছি আমরা এই কিছু উদাহরণে যাব প্রথমটি যে গড় মান উপপাদ্য ব্যবহার করে আমরা দেখাব যে এই অসমতা cos ex cos ey≤ x y যখন x y≤ 0 সুতরাং প্রথমে আমরা লক্ষ্য করি যে যখন উভয় সমান x y সমান হয় তখন স্বাভাবিকভাবেই এই cos ex cos e ছিল 0 এবং 0 এর সমান সুতরাং তারপর সমতা স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হয় যখন x এবং y উভয়ই একই সুতরাং আমরা সেই কেসটি বিবেচনা করব যখন তারা একই নয় এবং এখন আমরা বিবেচনা করি f আরেকটি ফাংশন cos e t কারণ স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই cos e x cos e y প্রমাণ করতে চাই মিন ভ্যালু উপপাদ্য ব্যবহার করে সুতরাং যদি আপনি এই ফাংশনটি বিবেচনা করেন ftcos e t এই ব্যবধানে x y এবং স্বাভাবিকভাবেই আমরা ধরে নিয়েছি x ≠ y এবং এখন আমরা এই ফলাফলে মিন ভ্যালু উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা কী পাব cos ex cos ey x বিয়োগ y সমান এই ব্যবধান খোলা ব্যবধানে কিছু বিন্দু থাকবে x y এবং এই ভাগফলটির মানসমান হবে f এর সুতরাং এটি ল্যাগরাঞ্জ মিন ভ্যালু উপপাদ্য এবং এখন আমরা এই ডেরিভেটিভ অনুমান করব কারণ ডেরিভেটিভ আমরা গণনা করতে পারি f সমান cos et সুতরাং উভয় পক্ষের পরম মান গ্রহণ করে আমরা পাই cos e x cos e y এবং এই পরম মানটি ডানদিকে নিয়ে যাবে সুতরাং x y এর পরম মান এবং এর পরম মান f সুতরাং f কিছুই নয় কিন্তু n sin et et সুতরাং পরম মানের কারণে আমরা sinn sin et et এই মানটি বিবেচনা করিনি সুতরাং আমাদের কাছে আছে ec sin ec কারণ এই ডেরিভেটিভকে c পয়েন্ট এ মূল্যায়ন করতে হবে ঠিক আছে এখন এর অর্থ হল যদি আমি এখানে এই অভিব্যক্তির সর্বাধিক মান গ্রহণ করি সুতরাং c পরিবর্তিত হয় x থেকে y সুতরাং আমরা নিয়েছি c কে এই x থেকে y তে এবং আমরা এর সর্বোচ্চ মান নেব এবং মনে রাখবেন যে c এই x y খোলা ব্যবধানের অন্তর্গত তাই এটি মূলত একটি নেগেটিভ সংখ্যা c 0 কারণ x এবং y উভয়ই সমান 0 এর এবং তাই c এর থেকে কঠোরভাবে কম হবে 0 খোলা ব্যবধানে সুতরাং sin সর্বদা একজন দ্বারা প্রতিষ্ঠিত হয় সুতরাং আমাদের আছে 1 এর কম sin ফাংশন এবং ec এই নেতিবাচক যুক্তির জন্য সূচকীয় ফাংশন c সর্বদা 1 এর কম হবে কারণ e0 হল 1 এবং o সব নেতিবাচক মানের জন্য এটি নেয় 1 এর চেয়ে কম মান এবং ইতিবাচক মানের জন্য এটি 1 এর বেশি মান সুতরাং এটি কঠোরভাবে 1 এরকম সুতরাং এখানে এই অভিব্যক্তি বা এই ডেরিভেটিভ এর সর্বোচ্চ মান একটি কঠোরভাবে 1 দ্বারাবেষ্টিত হয় সুতরাং আমরা এই বৈষম্য পেয়েছিলাম cos ex cos ey এর পরম মান x y এর থেকে কম যেটি আমরা এই ফলাফলে প্রমাণ করতে চাই দ্বিতীয় উদাহরণটি আমরা বিবেচনা করব যে এই f হল বন্ধ ব্যবধান মধ্যে পার্থক্যযোগ্য ফাংশন 2 থেকে 2 এর এবং যেমন মান 2 সমান 1 এর f কে 2 হিসাবে দেওয়া হয়েছে 5 এবং এখানে আরেকটি তথ্য আছে যে f f 1 দ্বারা আবদ্ধ সকল মানগুলির জন্য x এর এই ব্যবধানমধ্যে 2 থেকে 2 এর এবং গড় মান উপপাদ্য ব্যবহার করে আমরাএ ফাংশনের মান খুঁজে পেতে চাই 0 তে সুতরাং যদি আমরা এই সমস্যাটি দেখি এবং আমরাএর মান খুঁজে পেতে চাই f তাই আমাদের গড় মান তত্ত্ব বা লাগরাঞ্জ গড় মান উপপাদ্য প্রয়োগ করতে হবে 2 থেকে 0 এবং 2 থেকে 0 এবং তাহলে আমরা এই উপর কিছু অনুমান পাব f এর সুতরাং যদি আমরা লাগরাঞ্জ গড় মান উপপাদ্য প্রয়োগ করি 2 থেকে 0 ব্যবধানে আমরা যা পাই f0 f0 সমান আছে সেখানে কিছু c1 খোলা ব্যবধান 2 থেকে 0 পর্যন্ত থাকবে যাতে এই মানটি এর ডেরিভেটিভের সমান হবে c1 এখনএই ডেরিভেটিভ এখানে f প্রাইম c1 1 দ্বারা বাউন্ডেড হয় সুতরাং আমরা এই f এর অনুমান জানি এটি সর্বদা 1 এবং 1 এর মধ্যে থাকে সুতরাং এখানে এই অভিব্যক্তি কি f সমান 1 তাই f 0 12 f বিয়োগ 1 কে2 দ্বারা ভাগ করলে 1 এবং 1 এর মধ্যে হয় কারণ এটি ডেরিভেটিভের সমান এবং ডেরিভেটিভ 1 পরম মানের কম দ্বারা আবদ্ধ থাকে সুতরাং এখানে এই অভিব্যক্তিটি 1 এবং 1 এরমধ্যে রয়েছে এখন যদি আমরা এই 2 টিকে উভয় পক্ষের সাথে গুণ করি বা আমরা 2 এই অসমতার গুণ করি আমরা তাহলে পাব 2≤f0 1≤2 এবং তারপর আমরা এইযোগ করতে পারি 1 কে অসমতার সাথে সুতরাং আমরা এখানে 3 পাবো যেটি f এর থেকে কম বা সমান এখানে মাইনাস 2 প্লাস 1 ছিল তাই এটি মাইনাস 1 এবং তারপর এখানে 2 এবং তারপর প্লাস 1 আমরা পাব 3 সুতরাং এই বৈষম্য থেকে আমরা পাবো 1≤f 0≤3 আবার যদি আপনি ল্যাগরাঞ্জ গড় মান উপপাদ্য ব্যবহার করেন 0 থেকে 2 এই ব্যবধানে 0 থেকে 2 আমরা পাব f2 f2 0 এটা ফার্স্ট ডেরিভেটিভ এর সমান c2বিন্দুতে সুতরাং এখানে fএর মান জানা যার মান 5 সুতরাং 5 f2 তাই এখন আমরা কি পেয়েছি আমাদের কাছে আছে f এখানে f এর মান 5 এবং তার থেকে যদি f বিয়োগ করি এবং সেটা কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখব এটি 1 ও 1 দ্বারা ঘেরা রয়েছে আমরা পাব 2≤5 f0≤2 এর অর্থ 7≤ f0≤ 3 তুমি যদি 1 দাঁড়া গুণ করো তাহলে অসম চিহ্নটি পরিবর্তিত হবে এইরূপে 7≥f0≥3 তাই এই অসম থেকে যা আমরা পেয়েছি f0≥3 ও ≤7 যা আমাদের বলে যে f0 3 কিন্তু ≤7 আগের অসম আমাদের জানায় যে f03 তাই এই দুটি অসম থেকে f0≤ 3 ও f0 3 আমরা লিখতে পারি f এর মান 3 তাই এই উপপাদ্য দিয়ে আমরা এর মান নির্ণয় করতে পেরেছি 0 তে এবং অন্তিম বিন্দুতে তাদের ডেরিভেটিভ এর মান পেয়েছি পূর্বের উদাহরণ ফাংশন f যেটি সবকটি বিশিষ্ট কে অনুসরণ করছে তার ডেরিভেটিভ হল 15 x2 এবং f2 ল্যাগরেঞ্জ মিন ভ্যালু উপপাদ্য ব্যবহার করতে চাই f এর মান নির্ণয় করার জন্য এই ক্ষেত্রে তার একদম সঠিক মান নির্ণয় করা সম্ভব নয় কিন্তু আমরা তার উপরের ও নিচের মান সম্বন্ধে একটি ধারণা পাব তাই আমরা যদি আবার ল্যাগরেঞ্জ মিন ভ্যালু উপপাদ্য ব্যবহার করি 0 ও 1 এরমধ্যে কারণ আমরা 1 এ তার মান পেতে চাই তাই 0 থেকে 1 এরমধ্যে আমরা পাব f1 f যেটাকে এদের বিয়োগফল 1 দ্বারা ভাগ করলে আমরা দেখব এর মান সমান হবে সেই বিন্দুতে ডেরিভেটিভ এর সাথে তাই সেখান থেকে আমি লিখতে পারি f1 f2fc এবং ডেরিভেটিভ টি হল 15 x2 তাই fc15 c2 একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে c এর মান 0 ও 1 এর মধ্যে তাই এর নিম্নের পরিমাপটি হল 15 c2 এখন তোমরা লক্ষ্য করো যে c এর মান 0 ও 1 এর ভিতর এর নিম্ন মাত্রাটি হলো 15 c2আমরা পাব যখন c এর মান 0 এর দিকে যাবে এর মান সব সময় ⅕ এর থেকে বড় যখন c সর্বোচ্চ মানের দিকে যায় অর্থাৎ 1 এর দিকে এবং সেই সময় তার মান হয় 4 এবং সর্বোচ্চ মান ⅕ c এর স্কয়ার হবে ¼ তাই এখন আমরা বুঝতে পেরেছি যে ডেরিভেটিভ টির মান 15 ও 14 এর মধ্যে এখানে ডেরিভেটিভ f এর মান কত f1 2 তাই এই থেকে আমরাই অসমীকরণ পেয়েছি যে f1 2রয়েছে 15 ও 14 এর মধ্যে তাই এটিকে অপরদিকে নিতে হবে এবং সেদিকে যোগ করতে হয় তাই আমরা পাব 115 যা f এর থেকে ছোট এবং তার সাথে যদি দুই যোগ করা হয় তাহলে আমরা পাব 94 তাই আমরা এখান থেকে f এর মান আমরা অনুমান করতে পারব যা রয়েছে 115 ও 94 এর ভেতরে এই রেফারেন্স গুলো ব্যবহার করা হয়েছে পিসকুনভ এর লেখা ডিফারেন্সিয়াল ও ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ক্রাইজিগ এর লেখা অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স তাই আজকের লেকচার থেকে আমরা এই কনক্লুসন এ উপনীত হলাম যে আমরা সাধারণ মিন ভ্যালু উপপাদ্য শিখেছি এবং একটি বিশেষ ক্ষেত্র হিসেবে আমরা যখন g কে প্রতিস্থাপিত করব অন্য ফাংশনটিতে তখন আমরা ল্যাগরাঞ্জ মিন ভ্যালু উপপাদ্য পাব এবং আমরা যদি আরেকটি বিষয় ধরি যে f সমান f এর তাহলে এটি হবে রোলস এর উপপাদ্য যা আমাদের বলছে fc0 আজকের এই লেকচারের জন্য ধন্যবাদ